আগের পাঠক্রমে আমরা কারটেসিয়ান ও সিলিন্ড্রিকাল কোঅরডিনেট এ লাইন সারফেস এরিয়া এবং ভলিউম এলিমেন্ট নিয়ে কথা বলেছি আজকে আমরা স্ফেরিকাল কোঅরডিনেট এ মনোনিবেশ করব স্ফেরিকাল কোঅরডিনেট এ একটি বিন্দু কে বোঝাতে মূল বিন্দু থেকে তার দুরত্ব কে ব্যবহার করা হয় যার নাম আমি দিলাম r z অক্ষ সমেত এই বিন্দু টি যেই পৃষ্ঠ তলে আছে সেটি আঁকলে r হচ্ছে মূল বিন্দু থেকে দুরত্ব এই তলে যেই রেখা টি নির্দিষ্ট বিন্দু ও মূল বিন্দু কে জুড়ছে সেই রেখা ও z অক্ষের মধ্যে যে কোণ তৈরি হয় সেটি যদি মাপা হয় তার নাম দিলাম থিটা এবং এই পৃষ্ঠ তল টি এই সম্পূর্ণ তল টি x অক্ষের সঙ্গে যেই কোণ টি তৈরি করে তাকে বলা হয় ফাই তাহলে এই বিন্দু টি নির্দিষ্ট করা হয় r থিটা এবং ফাই দিয়ে সম্পূর্ণ ব্যাপ্তি ও সম্পূর্ণ স্থান কে অন্তর্ভুক্ত করতে আমরা r এর মান 0 থেকে অসীম থিটার মান 0 থেকে পাই ধরে নেব অর্থাৎ তা পাল্টায় প্লাস z থেকে মাইনাস z অব্ধি আর ফাই এর মান 0 থেকে 2 পাই এর মধ্যে থাকে যার ব্যাপ্তি সম্পূর্ণ স্থান জুড়ে তার মানে এই ভ্যারিয়েবল গুলির সীমানা এমন হয় r থিটা এবং ফাই এর সম্পর্ক কারটেসিয়ান কোঅরডিনেট এ কি হয় দেখা যাক তোমরা দেখতেই পাচ্ছ r স্কয়ার হল x স্কয়ার যোগ y স্কয়ার যোগ z স্কয়ার থিটা হল z অক্ষ ও r এর মাঝের কোণ তাই তোমরা অবিলম্বে দেখতে পাচ্ছ যে কোসাইন থিটা হল z বাই r অর্থাৎ z বাই x স্কয়ার যোগ y স্কয়ার যোগ z স্কয়ার এর স্কয়ার রুট তৃতীয়ত x y তলে r এর অভিক্ষেপ যাকে আমি লাল দিয়ে বুঝিয়েছি r সাইন থিটা ছাড়া কিছুই নয় তোমরা যদি আগের পাঠক্রম বুঝে থাকো তোমরা জানো যে এই r সাইন থিটা হল সিলিন্ড্রিকাল কোঅরডিনেট এর S আর সেই জন্য আমরা পেয়ে যাই x কোঅরডিনেট সমান r সাইন থিটা কোসাইন ফাই y কোঅরডিনেট সমান r সাইন থিটা সাইন ফাই আর সঙ্গে সঙ্গেই দেখা যায় ট্যাঞ্জেন্ট ফাই সিলিন্ড্রিকাল কোঅরডিনেট এর মতই হয় y বাই x তাহলে একক ভেক্টর গুলি কেমন হবে r দিকেকম্প একক ভেক্টর হবে এই রকম থিটার দিকের একক ভেক্টর টি সেই তলে থাকবে যেখানে z অক্ষ ও বিন্দু টি রয়েছে সেটি r এর সঙ্গে উলম্ব এই রকম একে যদি আমি সমান্তরাল ভাবে সরাই তখন এটি নিচের দিকে এমন ভাবে নির্দেশ করবে ফাই একক ভেক্টর ঠিক সিলিন্ড্রিকাল কোঅরডিনেট এর মতই হয় যা r এবং থিটা উভয়েরই উলম্ব দিকে তাহলে r একক ভেক্টর থিটা একক ভেক্টর ও ফাই একক ভেক্টর গুলি লিখে ফেলা যাক যা একটি কোঅরডিনেট সিস্টেম তৈরি করে তিনটি কোঅরডিনেট একে অপরের উলম্ব এবং এর মধ্যে একটি একক ভেক্টর ও কিন্তু যথা স্থানে স্থির নয় অর্থাৎ এরা স্থানে স্থির ভেক্টর নয় তাই অবস্থান পাল্টালে এদের দিক পালটে যায় এবার এদের x y ও z এর সাপক্ষ্যে লেখা যাক r নির্দেশ করে এই দিকে আমরা আগে থেকেই জানি যে একক ভেক্টর নিলে এই দুরত্ব টি হবে 1 এই z কম্পোনেন্ট টি কোসাইন থিটা ছাড়া কিছুই নয় তাহলে কোসাইন থিটা z একক ভেক্টর যোগ x y তলে অভিক্ষেপ হল সাইন থিটা তাই x কম্পোনেন্ট টি হবে সাইন থিটা কোসাইন ফাই যেমন আমরা আগের স্লাইড এ দেখেছি অতএব x কম্পোনেন্ট হল x দিকে সাইন থিটা কোসাইন ফাই যোগ y কম্পোনেন্ট যা হল y দিকে সাইন থিটা সাইন ফাই তা হলে এই হল r একক ভেক্টর থিটা একক ভেক্টর টি কেমন হবে থিটা একক ভেক্টর r সাথে উলম্ব তাই একটি কোণ তৈরি করে আমি এটি কে আঁকি এটি কে লাল দিয়ে দেখাই বা আলাদা করেই আঁকি এই হল আমার বিন্দু থিটা নিচের দিকে নির্দেশ করছে x y তলের সঙ্গে থিটা কোণ তৈরি করে তাই x y তলে কম্পোনেন্ট হবে কোসাইন থিটা এর আবার আরেকটি কম্পোনেন্ট আছে যা হল x দিকে কোসাইন ফাই যোগ সাইন ফাই y দিকে z দিকে এর কম্পোনেন্ট কিন্তু ঋণাত্মক তাই সেটি হবে মাইনাস সাইন থিটা গুণ z একক ভেক্টর তোমরা স্পষ্টই দেখতে পাচ্ছ যে আমি যদি এখানে ডট প্রোডাক্ট নিই r ডট থিটা এটা হবে 0 এটা দেবে সাইন থিটা কস থিটা কোসাইন স্কয়ার ফাই যোগ সাইন স্কয়ার ফাই মাইনাস সাইন থিটা কস থিটা আর এটা হবে 0 এরা একে অপরের সঙ্গে উলম্ব ফাই একক ভেক্টর সিলিন্ড্রিকাল কোঅরডিনেট এর মতই হয় তাই হবে সাইন ফাই গুণ x একক ভেক্টর যোগ কোসাইন ফাই গুণ y একক ভেক্টর এই তিনটি হল সিলিন্ড্রিকাল কোঅরডিনেট এর একক ভেক্টর গুলি এবার লাইন এলিমেন্ট এ আসা যাক আগে বলি অবস্থান ভেক্টর নিয়ে অবস্থান ভেক্টর r হল r গুণ r একক ভেক্টর অর্থাৎ স্ফেরিকাল কোঅরডিনেট এ অবস্থান ভেক্টর এখানে আমি যদি একটি বিন্দু থেকে অন্য বিন্দু তে যাই আমার r বদলে হয় r যোগ d r থিটা হয় থিটা যোগ d থিটা ও ফাই হয়ে যায় ফাই যোগ d ফাই তাহলে d r ভেক্টর হবে d r গুণ r একক ভেক্টর আমরা আগেই উল্লেখ করেছি যে এটি স্থির ভেক্টর নয় অতএব d r ভেক্টর হবে d r গুণ r একক ভেক্টর যোগ r গুণ r একক ভেক্টর এর পরিবর্তন r একক ভেক্টর এর পরিবর্তন হয় থিটা ও ফাই উভয়ের পরিবর্তন হলেই মনে রাখবে এই r একক ভেক্টর কি r একক ভেক্টর সাইন থিটা কস ফাই গুণ x একক ভেক্টর যোগ সাইন থিটা সাইন ফাই গুণ y একক ভেক্টর যোগ কস থিটা গুণ z একক ভেক্টর ছাড়া কিছুই না অতএব d r একক ভেক্টর কে আমি লিখতে পারি কস থিটা কস ফাই d থিটা গুণ x একক ভেক্টর যোগ সাইন থিটা গুন মাইনাস সাইন ফাই d ফাই গুণ x একক ভেক্টর যোগ দ্বিতীয় পদ কস থিটা সাইন ফাই d থিটা গুণ y একক ভেক্টর যোগ সাইন থিটা কস থিটা d ফাই গুণ y একক ভেক্টর এটা হল y যোগ এই পরিবর্তন টুকু মানে মাইনাস সাইন থিটা z একক ভেক্টর এই পদ গুলি লক্ষ্য করো এইটি ও এইটি

এই সাইন থিটা কে বাইরে আনলে এই পদ টি হয়ে যায় মাইনাস সাইন ফাই যোগ কোসাইন ফাই গুণ y একক ভেক্টর আর এটা হওয়া উচিত d থিটা সবুজ দিয়ে ঘেরা এই পদ টি লক্ষ্য করো এখানে যদি আমি d থিটা কে বাইরে আনি আমি পাই কোসাইন থিটা কোসাইন ফাই গুণ x একক ভেক্টর যোগ কোসাইন থিটা সাইন ফাই গুণ y একক ভেক্টর মাইনাস সাইন থিটা z একক ভেক্টর তাহলে এই সবুজ দিয়ে ঘেরা পদ গুলি আমি বরং এইখানে যাই এই সবুজ দিয়ে ঘেরা পদ গুলি কে মিলিত করে আমি লিখতে পারি d থিটা থিটার দিক বরাবর এই নীল পদ গুলি এটি ও এটি আমি যদি d ফাই ও সাইন থিটা কে বাইরে আনি থেকে যায় মাইনাস সাইন ফাই গুণ x একক ভেক্টর যোগ কোসাইন ফাই গুণ y একক ভেক্টর তাই এটা আমি লিখতে পারি প্লাস সাইন থিটা d ফাই গুণ ফাই একক ভেক্টর এই সব এখানে লিখলাম অতএব লাইন এলিমেন্ট টা কি পেলাম আমি পেলাম লাইন এলিমেন্ট d l সমান d r r এর দিকে যোগ থিটা গুণ r থিটার দিকে যোগ r সাইন থিটা d ফাই ফাই এর দিকে এইটা সম্পূর্ণ সঠিক কারণ কোঅরডিনেট সিস্টেম টি কে দেখলে আমরা দেখি যে r এর দিকে সরলে এই দুরত্ব টি d r থিটার দিকে সরলে এই দুরত্ব টি r d থিটা তাই এটিই হল লাইন এলিমেন্ট এর অংশ এর সাথে আমি ফাই এর দিকে সরলে যেই দুরত্ব পার করব তা হল r সাইন থিটা d ফাই অর্থাৎ এই হল আমাদের লাইন এলিমেন্ট এর পর দেখে নেওয়া যাক সারফেস এলিমেন্ট গুলি সারফেস এলিমেন্ট গুলি যা r এর সাথে উলম্ব থিটার সাথে উলম্ব ও ফাই এর সাথে উলম্ব আমরা আগে r এর সাথে উলম্ব সারফেস এলিমেন্ট টি দেখি এটি কিছুটা এই রকম দেখতে হবে এই টি দুরত্ব এটি হল একক ভেক্টর r ও সারফেস এলিমেন্ট টি r এর সাথে উলম্ব আর এই দুরত্ব টি x y তলে যতটা দুরত্ব যাওয়া হয়েছে তাই এটা r সাইন থিটা d ফাই ও এই দুরত্বটি হল থিটায় পরিবর্তন এর ফল তাই এটি r d থিটা তাই সারফেস এলিমেন্ট আমি এই ভাবে লিখতে পারি d s সমান r d থিটা গুণ r সাইন থিটা d ফাই r এর দিকে আগামি পৃষ্ঠায় যাওয়া যাক তাই r এর দিকে d s হল r স্কয়ার সাইন থিটা আমি একবার দেখে নিই আমি আগের পৃষ্ঠায় d থিটা লিখেছিলাম কি না এখানে একটি d থিটা হবে তাই r সাইন থিটা d থিটা d ফাই এটি S দিকে এখানে থিটার মান 0 থেকে পাই এর মধ্যে ফাই এর মান 0 থেকে 2 পাই এর মধ্যে থাকে কখনো একে r স্কয়ার d কোসাইন থিটা d ফাই হিসেবেও লেখা হয় যেখানে d কোসাইন থিটার ইন্টিগ্রাল নেওয়া হয় তোমরা জানবে d কোসাইন থিটা কে আমি ভ্যারিএবল হিসেবে নিতে পারি কোসাইন থিটার মান মাইনাস 1 থেকে 1 এর মধ্যে থাকে এটা খুব সহজেই দেখানো যায় যে এটি সঠিক আমি যদি R ব্যাসার্ধের একটি গোলক নিই যার কেন্দ্র বিন্দুই মিল বিন্দু সমস্ত এরিয়া এলিমেন্ট গুলি S এর উলম্ব হবে কারণ এরিয়া ব্যাসার্ধের উলম্বই হয় তাহলে মোট এরিয়া হবে ইন্টিগ্রাল r দিকে d s এর ম্যাগনিটিউড যেহেতু r স্থির এটি হবে R স্কয়ার d কস থিটা মাইনাস 1 থেকে 1 আর d ফাই 0 থেকে 2 পাই যা অবশেষে 4 পাই R স্কয়ার হিসেবে বেরিয়ে আসে এবার থিটার উলম্ব এরিয়া নিয়ে কথা বলা যাক এই দিকে দেখ আমি একটি এরিয়া এলিমেন্ট নিলাম যা থিটার উলম্ব দিকে যেই দুরত্ব গুলি পার করা হয়েছে তারা r এর দিকে ও ফাই এর দিকে ফাই এর দিকে দুরত্ব হল r সাইন থিটা d ফাই r এর দিকে দুরত্ব হল d r এবং এটিই S এর দিকে এরিয়া এলিমেন্ট ফাই এর দিকে এরিয়া এলিমেন্ট টি হবে এই দিকে ফাই এর উলম্ব দিকে r থিটা ও ফাই এর কোঅরডিনেট সিস্টেম ব্যবহার করলে দুরত্বের এলিমেন্ট টি থিটার দিকে থাকে ও ফাই এর সাথে উলম্ব হয় তাই সেটি লেখা যায় r d থিটা তাই থাকছে r d থিটা r এর দিকে 1 আর এই একক ভেক্টর টি ফাই এর দিক বরাবর তাই r d থিটা গুণ ফাই দিকে d r ভলিউম এলিমেন্ট কেমন হবে আমি আগে একটি ভলিউম এলিমেন্ট আঁকি তোমরা দেখ ফাই এর দিকে এটি কেমন দেখতে লাগছে এটি হল r এর দিক এই দুরত্ব টি যেন কেন্দ্র বিন্দুর ওপর অভিক্ষেপ করছে একে সবুজ দিয়ে দেখাই না লাল দিয়ে দেখাই থিটার দিকে এই দুরত্ব টি r d থিটা এবং এটি উভয়ের সাথে উলম্ব এর মান হল r সাইন থিটা d ফাই তাই এই তিনটি হল ছোট দুরত্ব বা ছোট উচ্চতা দৈর্ঘ্য ও প্রস্থ অতএব ভলিউম এলিমেন্ট হবে d r গুণ r dথিটা গুণ r সাইন থিটা d ফাই যার সমান হল r স্কয়ার সাইন থিটা d থিটা d ফাই কে প্রায়শই r স্কয়ার d কোসাইন থিটা d ফাই হিসেবেও লেখা হয়

এই ছবি টা বুঝতে তোমাদের একটু কল্পনা করতে হবে একটি ঘরের কোনে দেখ সেটি কে মূল বিন্দু ধরে নিয়ে বোঝার চেষ্টা করো ফাই ও থিটার দিক গুলি তাহলে এই হল স্ফেরিকাল কোঅরডিনেট এ লাইন এলিমেন্ট সারফেস এরিয়া এলিমেন্ট এবং ভলিউম এলিমেন্ট এর তিনটি পদ এদের সাহায্যে আমরা এই কোঅরডিনেট সিস্টেম এ কার্ল এর সংজ্ঞা অনুযায়ী কার্ল ডাইভারজেন্স এর সংজ্ঞা অনুযায়ী ডাইভারজেন্স এর রাশি গুলি পেতে পারি তাহলে দুটি পাঠক্রমে আমরা কারটেসিয়ান সিলিন্ড্রিকাল ও স্ফেরিকাল কোঅরডিনেট এ লাইন এলিমেন্ট সারফেস এরিয়া এলিমেন্ট এবং ভলিউম এলিমেন্ট এর গণনা করেছি স্টোক্স উপপাদ্য ডাইভারজেন্স উপপাদ্য তাদের সংজ্ঞা ও এই রাশি গুলির সাহায্যে আমরা গ্রেডিএন্ট ডাইভারজেন্স ও কার্ল নিজ নিজ কোঅরডিনেট সিস্টেম এ বার করতে পারি